আমরা এনালগ থেকে ডিজিটাল রূপান্তর নিয়ে আলোচনা চালিয়ে যাব এই বক্তৃতায় আমরা প্রথমে আরেক ধরনের AD converter নিয়ে কথা বলব যেটা counter type অথবা tracking type converter এর মতই যেগুলো নিয়ে আগের বক্তৃতায় আলোচনা করেছিলাম কিন্তু রূপান্তরের সময় হিসাবে অনেক কার্যকরী এবং ARM development বোর্ড এ যেটা আমরা ব্যবহার করব তাতে কি ধরনের AD রূপান্তরের সুবিধা থাকে এই নিয়ে আমরা আলোচনা করব AD রূপান্তরের এই পদ্ধতিকে বলে successive approximation type AD converter এর কার্যপ্রণালীর নীতির binary search এর সাথে সাদৃশ্য আছে আপনাদের মধ্যে যারা প্রোগ্রামিং এর সাথে পরিচিত যাদের data structure এর প্রাথমিক জ্ঞান ও বোধগম্যতা আছে আপনারা হয়তো binary search algorithm পড়েছেন binary search কি এটা যারা জানে না তাদের জন্য আমি এটা বলতে চাই ধরুন আমার কাছে একটি সংখ্যার তালিকা আছে যেটা array তে রাখা আছে এবং এই সংখ্যাগুলি হয় মানের উর্ধ্বক্রম অনুসারে বা অধঃক্রম অনুসারে সাজানো থাকে এখন আমি একটি সংখ্যা খুঁজতে চাই আমি একটি সংখ্যা ধরলাম 45 উপস্থিত কি না খুঁজে বের করতে চাই এখন এই array টি যদি ক্রমানুসারে না থাকে তাহলে আমাকে এটা প্রথম থেকে শেষ অব্দি খুঁজতে হবে কিন্তু যেহেতু এটা ক্রমানুসারে আছে আমি একটা খুব বুদ্ধিমান কৌশল ব্যবহার করতে পারি আমি array এর মাঝখান থেকে শুরু করতে পারি আমি তুলনা করলাম যে মাঝের সংখ্যাটি আমি যে সংখ্যা খুঁজতে চাই তার থেকে বড় না ছোট যদি মাঝের সংখ্যাটি এর থেকে ছোট হয় তার মানে আমার সংখ্যাটি অবশ্যই ডান দিকে থাকবে যদি এটা অন্যরকম হয় তাহলে এটা অবশ্যই বাম দিকে থাকবে সুতরাং আপনি দেখছেন একবার তুলনা করে আমি তালিকাটির আকার অর্ধেক করে ফেললাম আমি যে অর্ধেকটি নির্বাচন করেছি তার পুনরাবৃত্তি করছি ধরুন এটা ডান দিকের অর্ধে আছে আমি আবার মাঝখানে খুঁজলাম এই অনুসন্ধান এর উপর নির্ভর করে আমাকে হয় বাম দিকে অথবা ডান দিকে দেখতে হবে আমি এই প্রক্রিয়াটির পুনরাবৃত্তি করছি ধরুন আমার array তে 128 টি সংখ্যা আছে একটি তুলনার পর আমি তালিকাটি অর্ধেক কমিয়ে নিয়েছি এটা 64 হয়েছে আরেকবার খোঁজার পরে এটা 32 হয় আরো একবার খোঁজার পর এটা 16 হয় এইভাবে এটা 8 4 2 এবং 1 হয় অবশেষে যখন শুধুমাত্র একটি সংখ্যা থাকে তখন আমি বলতে পারি যে এটা সেখানে আছে কি নেই সুতরাং সাত বার তুলনা করা দরকার 7 কি এটা log2 128 ছাড়া আর কিছুই নয় এই successive approximation technique হল AD conversion এর জন্য hardware এ binary search প্রয়োগ করার মত আপনি দেখছেন 128 এর জন্য log2128 টি তুলনা দরকার সুতরাং যদি 2n সংখ্যক সংখ্যা থাকে তাহলে আমার দরকার হবে log2 2n n আমার দরকার n সংখ্যক ধাপ সুতরাং যদি আমি এটা প্রয়োগ করতে পারি আমার শুধুমাত্র n সংখ্যক clock pulse লাগবে 2n সংখ্যক clock pulse নয় আমরা counter এর পরিবর্তে successive approximation register ব্যবহার করি একটি 4 বিট AD converter বিবেচনা করুন ধরুন বললাম আমরা এই register টা 1 0 0 0 দিয়ে শুরু করলাম এই 1 0 0 0 মানে 8 যেটা 0 থেকে 15 এর প্রায় মধ্যবর্তী আমি মধ্যবর্তী টি দিয়ে শুরু করলাম আমি তুলনা করবো যে এটা বড় না ছোট ধরুন আমি বললাম যে ইনপুটটি ছোট তখন এটা বাম অর্ধে 0 থেকে 7 এর মধ্যে হবে 0 থেকে 7 এর মধ্যবর্তী পয়েন্টটি কি 4 সুতরাং 4 কি 4 হল 0 1 0 0 এবং যদি এটা বড় হয় তখন ডানদিকে হবে যার মানে 9 থেকে 15 যার মধ্যবর্তী পয়েন্ট হল 12 12 হল 1 1 0 0 সুতরাং আমরা প্রকৃতপক্ষে কি করছি আমরা 1 0 0 0 দিয়ে শুরু করেছিলাম যদি এটা এর থেকেও কম হয় তাহলে এই 1 কে 0 করা হয় আর পরবর্তী বিট কে 1 করা হয় কিন্তু যদি এটা অন্যরকম কিছু হয় তবে এই 1 টি 1ই থাকে আমি এটা পরিবর্তন করি না কিন্তু এই দ্বিতীয় বিটটি কে আমি 1 করছি আমি এটাই বারবার করছি এবং এটা binary search কে অনুকরণ করে এটাই successive approximation register এর ভূমিকা আমি যে ছবিটা দেখাচ্ছি আপনি দেখুন বামদিকে আমি এখনই যেটা বললাম ঠিক সেটা উদাহরণ সহকারে দেখাচ্ছে SAR এ আমরা 1 0 0 0 দিয়ে শুরু করি আমরা এনালগ ইনপুট ভল্টেজ এর সাথে তুলনা করি যে এটা ছোট না বড় যদি ইনপুট টা SAR আউটপুট এর থেকে ছোট হয় তখন আমি এখানে যাব

আমি এই বিটটা কে 1 করব কিন্তু অন্যদিকে যদি এটা বড় হয় আমি পরিবর্তন করছি না পরবর্তী বিট টা কে 1 এ পরিবর্তন করছি

সুতরাং এইভাবে আমি একটা দুটো তিনটে চারটি তুলনা করছি আর অবশেষে আমি AD converter এর আউটপুট সেটা যাই হোক না কেন তার ফলাফল পাচ্ছি সুতরাং এখানে তুলনা করার জন্য শুধু মাত্র চারটি ধাপ দরকার Block diagram এর দিক থেকে দেখলে successive approximation AD converter কে এইরকম দেখতে লাগে এখনো এতে একটা Comparator এবং একটা DA converter আছে অনেকটা tracking type ADC এর মত শুধুমাত্র up down counter টা successive approximation register দিয়ে প্রতিস্থাপিত করা হয় এবং এটিই প্রকৃতপক্ষে যুক্তিটা প্রয়োগ করে যেটা আমরা comparator এর আউটপুট এর উপর নির্ভর করে 0 বা 1 বলেছিলাম সেই সিদ্ধান্ত নেয় আর যখনই আপনি রূপান্তরের পদ্ধতি শুরু করবেন সেখানে সাধারণত দুটি ইন্টারফেস টি পড়তে পারি

এটা এইভাবে কাজ করে এই ধারণাটা খুবই সরল কিন্তু খুবই নমনীয় ও দ্রুত এতে শুধুমাত্র n সংখ্যক clock pulse দরকার হয় 3 বিট conveter এর একটি ছোট উদাহরণ এখানে দেয়া হলো দেখুন যেভাবে এই binary search এগিয়ে চলে তার সাথে কিভাবে DA converter এর আউটপুট পরিবর্তন হয় আপনি মধ্যেখান দিয়ে শুরু করুন এইটা আমার মধ্যবর্তী পয়েন্ট দিয়ে শুরু করুন তাহলে আপনি হয়তো এখানে যাচ্ছেন তারপর আপনি এখানে যাচ্ছেন তারপর হয়তো আমরা এইভাবে এখানে যাচ্ছি আপনি এই পয়েন্টটিতে একত্রিত হচ্ছেন 1 0 1 এই ইনপুট এর জন্য আমি এখানে একটি খুব ছোট উদাহরণ দিয়েছি এটা ওই পয়েন্টে দেখেন তরঙ্গাকারটা এই রকম দেখতে লাগবে এখন ARM microcontroller এর ব্যাপারে বলতে হলে কি কি ধরনের AD conversion আছে আপনি দেখবেন DA রূপান্তর সহজ DA রূপান্তর করতে কিছু রোধ লাগবে কিন্তু AD রূপান্তর কঠিনতর AD রূপান্তর করতে কিছু বিশেষ circuitry দরকার লাগে আসুন আমরা পুরোনো প্রজন্মের কিছু ARM এর দিকে দেখি ARM7 হল একটি আগের প্রজন্মের microcontroller এতে একটি অন্তর্নির্মিত successive approximation AD converter ছিল আগে successive approximation technique প্রয়োগ করা হয়েছিল কারণ এটা দক্ষ এতে কম hardware লাগে এখন যেহেতু এটা একটা 10 বিট কনভার্টার আপনি গণনা করলে দেখবেন এটা 323 millivolt হয় এটা বলে দেয় আপনি কতটা যথাযথভাবে পরিমাপ করতে পেরেছেন এই resolution হল নির্ভুলতার একটি পরিমাপ Processor এরমধ্যে এরকম দুটি ADC module আছে এদেরকে বলে ADC0 এবং ADC1 ADC0 তে 6 টা channel আছে এবং ADC1 এ 8 টা channel আছে 6 টা channel মানে আপনি 6 টা ইনপুট রূপান্তরের জন্য যুক্ত করতে পারেন 8 টা channel মানে আপনি 8 টা ইনপুট যুক্ত করতে পারেন এবং clock টির সর্বোচ্চ কম্পাঙ্ক ছিল 45 MHz এখন আমরা দেখি এই channel গুলো কিভাবে কাজ করে এখানে আপনার একটি AD converter আছে আর এই যে block যেটা আমি দেখাচ্ছি সেটা হল এনালগ মাল্টিপ্লেক্সার আপনি জানেন একটা digital multiplexer কি যদি অনেকগুলি ইনপুট থাকে তাহলে select line এর উপর ভিত্তি করে একটি ইনপুট নির্বাচন করা হয় Analog multiplexer হল একই রকম প্রভেদ টা হলো ইনপুটগুলি হল এনালগ ভোল্টেজ আপনি digital select input line এ কি প্রয়োগ করছেন তার উপর নির্ভর করে কোন ইনপুটটি আউটপুট এ পাঠানোর জন্য নির্বাচিত হল এখন ADC0 তে 6 টা ইনপুট channel আছে যথাযথভাবে নির্বাচনের মাধ্যমে এদের মধ্যে কোন একটিকে রূপান্তরের জন্য নির্বাচন করতে পারেন এদের মধ্যে অনেকগুলিকে একই সাথে ব্যবহার করে কিন্তু আপনাকে একটির থেকে আরেক টিতে খুব তাড়াতাড়ি switch করতে হবে আপনি একটি channel রূপান্তর করলেন তারপর দ্বিতীয় channel রূপান্তর করলেন তারপর তৃতীয় channel রূপান্তর করলেন আবার প্রথমটিতে ফেরত পেলেন এখন এটা আপনি Nyquist উপপাদ্য যেটা আমি বলেছিলাম তার জন্য সম্ভবত আবার ব্যবহার করতে পারবেন AD converter টি সম্ভবত 1 MHz গতিতে কাজ করছে কিন্তু আপনার ইনপুট তরঙ্গাকারের করে AD রূপান্তর সম্পূর্ণ হওয়ার পরে একটি interrupt signal উৎপন্ন হয় এটা এভাবে কাজ করে এবং একটি control register আছে যেটা যথাযথভাবে শুরু করতে হবে এটিই ARM7 এ ছিল এখন যে বোর্ড হল 33 volt আপনার প্রতিটি ধাপ এর উচ্চতা আরো কম হবে সুতরাং আপনার নির্ভুলতা আরো বেশি হবে 08 millivolts এখানে 16 টা বহিরাগত channel আছে যা ইনপুট আউটপুট পিনের ভোল্টেজও দেখতে পারবেন এই সমস্ত অভ্যন্তরীণ জিনিস যা আপনি নিরীক্ষণ করতে পারেন তাদেরকে অভ্যন্তরীণ channel বলে এখন আবার এই বোর্ডে এখানে উপলব্ধ কিন্তু আরো অনেক এনালগ ইনপুট লাইনকে সহায়তা করা হয় যদি আপনি আরো চান তাহলে আপনাকে সেগুলো এই extension pin গুলো থেকে পেতে হবে STM 32 extension pin গুলোতে signal pin গুলি আপনার কাছে উপলব্ধ কিন্তু এখানে শুধুমাত্র Arduino compatible connector pin গুলি আপনার কাছে উপলব্ধ যখন পরীক্ষা নিরীক্ষার জন্য আপনার AD converter দরকার যেটা আমরা দেখাবো আমরা খুব বেশি channel ব্যবহার করব না আমরা Arduino input connector এর সাথে সরাসরি যুক্ত করতে পারি সেই ক্ষেত্রে ওই pinগুলোকে আমরা A0 A1 A2 A3 A4 A5 নামে অভিহিত করতে পারি আমরা pin সংখ্যাও দিতে পারি এগুলো হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 আমরা এগুলোকে P12 বলবো সুতরাং আপনি সেগুলোকে নাম দিয়ে বা pin সংখ্যা দিয়ে ডাকতে পারেন আপনি যখন কোন প্রোগ্রাম লিখবেন আপনি ওই গুলোর মধ্যে যেকোনো নাম ইচ্ছামত ব্যবহার করতে পারেন এর সাথেই আমরা AD conversion নিয়ে আলোচনার শেষে এসে পড়েছি আগেই আমরা DA conversion দেখেছি পরবর্তী বক্তৃতাগুলিতে আমরা কিছু সাধারণ sensors এবং actuators নিয়ে কথা বলব যেগুলো embedded system এর অ্যাপ্লিকেশন গুলিতে খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের অনেকগুলি আমরা হাতে কলমে session এ প্রদর্শন করে দেখাবো সেগুলো ব্যবহারের আগে sensor কি তারা কিভাবে কাজ করে এবং তাদের কিভাবে microcontroller এর সাথে interface করা যায় সেই সম্বন্ধে প্রাথমিক ধারণা থাকা খুবই ভালো